সুতরাং এখনই দেখেছি Δ উৎসের ইকুইভ্যালেন্ট রূপান্তর যা এটিকে ইকুইভ্যালেন্ট বলে স্টার উৎসের ইকুইভ্যালেন্ট সুতরাং যে কিভাবে এক এটা করতে পারেন সুতরাং এটি আসলে এটি যদি এটি Vab Vbc Vca হয় তাহলে Δ যে Vbc তাই এই দিকটি এবং Vca এই দিকটি গঠন করুন তারপর ইকুইভ্যালেন্ট স্টার তৈরি করুন এবং এই বিন্দুটিকে n হিসাবে চিহ্নিত করুন তো এখন তাই এই সব সম্পর্ক এবং একটা জিনিস হল Refer Time 0100 এই জিনিসটা খেয়াল করুন যে এই কোণের মধ্যে যে ভোল্টেজের কল হবে তার পার্থক্য হবে 120o এইটা সবাই দেখেছেন VAN VL √ 3 Vp √ √3 কোণ Δ কেস লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজে সুতরাং একইভাবে VAN হবে Ia Z y VL √ 3 কোণ 30o Vp √ 3 কোণ 30o একইভাবে VBN এর জন্য এবং একইভাবে VCN এর জন্য সুতরাং Δ উৎসের এই রূপান্তরকে ইকুইভ্যালেন্ট স্টার উৎস বলে সুতরাং পরবর্তী একটি ছোট উদাহরণ নিন যে একটি ফেজ ইম্পিডেন্স 40 j 25 Ω সহ একটি সুষম তারা সংযুক্ত লোড সরবরাহ করা হয় একটি সুষম ধনাত্মক ক্রম Δ সংযুক্ত উত্স Refer Time 0202 পজিটিভ সিকোয়েন্স বলুন Δ কানেক্টেড সোর্স মানে এটি a b c সিকোয়েন্স নিয়ে 210 ভোল্টের একটি লাইন ভোল্টেজ দেওয়া হবে ফেজ বর্তমান গণনা করুন রেফারেন্স ফেজার হিসাবে Vab ব্যবহার করুন সুতরাং Z y যে তারাটি সংযুক্ত করেছে তাই Z তারা বা Z y দেওয়া হয়েছে 40 j 25 4717 কোণ 32o Ω এবং Vab হল রেফারেন্স ভোল্টেজ সুতরাং এখানে এটি একটি লাইন ভোল্টেজের সাথে লাইন ভোল্টেজ মানে এটি লাইন থেকে লাইন ভোল্টেজ যখনই লাইন ভোল্টেজ বলুন এটি লাইন থেকে লাইন ভোল্টেজ যখনই ফেজ ভোল্টেজ বলুন এটি ফেজ থেকে নিরপেক্ষ সুতরাং Vab 210 কোণ 0o এই রেফারেন্স নিতে হবে সুতরাং Ia Vab √ 3 কোণ - 30o Z y এইমাত্র এখন এই সূত্র উদ্ভূত হয়েছে সুতরাং শুধু এই মাধ্যমে যান সুতরাং Vab 200210 হলে Vab এবং Z y এর বিকল্প হলে 257 কোণ পাবে 62o অ্যাম্পিয়ার এই Z y দেওয়া হয় এবং Vab দেওয়া হয় সুতরাং শুধু সরলীকরণ করুন এটি 257 কোণ পাবে 62o অ্যাম্পিয়ার সুতরাং এখন জানুন Ib Ia কোণ 120o সুতরাং এই Ia মান 257 কোণ 62o এখানে বিকল্প যদি এখানে প্রতিস্থাপন করা হয় তাহলে এটি হবে 62 120 কোণ হবে 182o এবং কারেন্টের এই মাত্রাটি 257 অ্যাম্পিয়ার উল্লেখ করা হবে একইভাবে I c also Ia কোণ 120o সুতরাং এখানে এটি হবে Ia 257 একটি কোণ 62 120 সুতরাং এটি 58 o অ্যাম্পিয়ার হবে পরবর্তী একটি সুষম সিস্টেমে একটি ভারসাম্যপূর্ণ সিস্টেমে একটি শক্তি এখন শুরু করা যাক লোড দ্বারা শোষিত তাৎক্ষণিক পাওয়ার দিয়ে তাই একটি ভারসাম্যপূর্ণ সিস্টেমে শক্তি তাই শক্তি কারণ থ্রি ফেজ পাওয়ারও দেখতে হবে স্টার সংযুক্ত লোডের জন্য ফেজ ভোল্টেজগুলি হল এটি আসলে VAN ফেজ ভোল্টেজ VAN বলতে পারেন এটিকে ক্যাপিটাল AN স্টার সংযুক্ত লোড তৈরি করছে সুতরাং একটি আমি বলতে চাইছি এটা এই মত কিছু ধরুন একটি দেখেছেন ইতিমধ্যেই আমি এটি তৈরি করেছি এটি একটি স্টার সংযুক্ত লোড এটি একটি স্টার সংযুক্ত লোড এবং এটি ক্যাপিটাল A বলে এটি ক্যাপিটাল B এবং এটি C এবং এটি ক্যাপিটাল N এবং এই কারণেই এটিকে VAN বলা হয় এটি VAN এটি v BN এবং এটি VCN এবং ফেজ ভোল্টেজ হল Vp যা হল ম্যাগনিটিউড ম্যাগনিটিউড হল ফেজ ভোল্টেজ যা rms মান এবং √ 2 দ্বারা গুন করা মানে এটি সর্বোচ্চ মান এবং কোসাইন শব্দ দ্বারা উপস্থাপিত সিন কোসাইন কোসাইনও এটিকে sin রূপান্তর করতে পারে যাকে sin বলে sin 90o θ cos θ সুতরাং এটিকে কোসাইন হিসাবে উপস্থাপন করছি কোসাইন বলুন সময় উল্লেখ করুন 0508 তাই এখন আমি এটি পরিষ্কার করি সুতরাং এই ক্ষেত্রে এর মানে হল আগে দেখেছে যে V ইতিমধ্যেই দেখেছে জানে ইতিমধ্যেই একক ফেজ সার্কিটের জন্য দেখেছে V Vm আমাকে এটি পরিষ্কার করতে দিন V Vm যে ω t সুতরাং Vm হল সর্বোচ্চ মান এবং V m আসলে √ 2 v rms মান যা একক ফেজ সার্কিটের জন্য দেখা গেছে সুতরাং একই জিনিস এখানেও sin এর পরিবর্তে কোসাইন দ্বারা এটিকে উপস্থাপন করা হয়েছে অর্থ একই সুতরাং এই ক্ষেত্রে এই সর্বোচ্চ মান তারপর √ 2 V সুতরাং Vp হল কি কল যা ফেজ ভোল্টেজ কিন্তু এটি rms মান তাই √ 2 দ্বারা গুন করলে সর্বোচ্চ মান হয় সুতরাং পরেরটি হবে এটি হবে ω t 120o বোধগম্য থ্রি ফেজ সিস্টেমের আগের মতোই এবং c VCN এর জন্য এটি হবে √ 2 Vp আবার cos ω t 120o সুতরাং এটি VAN VBN এবং VCN এর একটি উপস্থাপনা এখানে লেখা আছে Vp max √ 2 Vp সর্বোচ্চ মান সুতরাং এটি 120o আলাদা এবং Vp আমি বলেছি এটি ফেজ ভোল্টেজ ফেজ মান কিন্তু এটি rms মান তাই ফেজ ভোল্টেজ rms মান সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক সুতরাং এখন কোণ কারেন্ট দুঃখিত ইম্পিডেন্স Z y Z θ বলুন সুতরাং ফেজ কারেন্ট তাদের সংশ্লিষ্ট ফেজ ভোল্টেজ থেকে θ দ্বারা পিছিয়ে সুতরাং এটি আমার স্টার ইম্পিডেন্স Z কে স্টার সংযুক্ত লোডের প্রতিবন্ধকতা বলে তাই এটি Z θ এটি Z কোণ θ এটি একটি সুষম ফেজ কারেন্ট তাদের সংশ্লিষ্ট ফেজ ভোল্টেজ থেকে θ দ্বারা পিছিয়ে এইভাবে Iaও বলতে পারেন যে √ 2 I p cos ω t θ এটি হল Refer Time 0709 এখানে ভোল্টেজ দ্বারা কারেন্ট ল্যাগ হবে এখানে ভোল্টেজ হল ω t 120 o ω t 120 o এবং কারেন্ট এই ভোল্টেজ থেকে পিছিয়ে যাবে সুতরাং কারেন্টকে Ia √ 2 I p হিসাবেও উপস্থাপিত করা যেতে পারে I p হল কারেন্টের rms মান যা ফেজ কারেন্ট তাই ফেজের মান তাই √ 2 দ্বারা গুণিত হয় তাই এটি সর্বোচ্চ মান এবং এটি হয় স্টার সংযুক্ত সুতরাং Ia √ 2 I p cos ω t θ সুতরাং এখানে I p যা লেখা হয়েছে তা হল ফেজ কারেন্টের rms মান সুতরাং I p √ 2 I p cos ω t θ Refer Time 0750 120 o কারণ 120 o দ্বারা স্থানান্তরিত হচ্ছে এবং i c হবে √ 2 I p cos ω t θ 120 o ভোল্টেজের জন্য এটি ছিল cos ω t cos ω t 120 o সময় উল্লেখ করুন 0802 ω t 120 o কারণ বর্তমান ল্যাগ সময় উল্লেখ করুন 0805 কোণ θ তাই θ θ θ এখানে প্রবর্তন করা হবে এটি বোধগম্য এখন লোডের মোট তাৎক্ষণিক শক্তি তিনটি পর্যায়ের তাত্ক্ষণিক শক্তির যোগফল তাই তিনটি পর্যায় সুতরাং যদি তা করা হয় p p a p b p c VAN Ia VBN Ib VCN i c আমি সার্কিট ওয়াইজ বলতে চাচ্ছি যদি এভাবে আঁকেন তাহলে এরকম কিছু হবে ধরুন এটি স্টার সংযুক্ত এটি স্টার সংযুক্ত লোড তাই এটি স্টার সংযুক্ত সুতরাং এটি শেষ এটি A ধরুন এটি B এটি C এই কারেন্ট হল Ia বলুন এই স্রোতটি Ib বলুন এবং এই স্রোতটি বলুন i c সুতরাং এটি এখানে তারপর এই ফেজের জন্য VAN হবে Ia একইভাবে এই পর্বের জন্য এটি হবে v BN Ib এই পর্বের জন্য এটি হবে VCN যাকে i c বলে রেফার টাইম 0915 পয়েন্ট হল N তাই এটিকে VAN Ia v BN Ib VCN i c আমি বলতে চাইছি সময় রেফার করুন 0928 হল ফেজ এবং যদি বিকল্প Ia Ib i c এবং এখান থেকে VAN VBN এবং VCN যদি প্রতিস্থাপন করা হয় এবং সরলীকরণ করা হয় দয়া করে এটি করুন সুতরাং যদি এটি করা হয় এটি এই আকারে হবে p 2 Vp I p তারপর cos ω t cos ω t θ cos ω t 120 o cos ω t θ 120 o cos ω t 120 o cos ω t θ 120 o এটিকে সরল করুন আমি চূড়ান্তটি লিখেছি তবে এটিকে সরলীকরণ করুন তাই আমি বলতে চাচ্ছি Refer Time 1007 গণিতের ত্রিকোণমিতিক সূত্র এই সূত্রটি এইভাবে ব্যবহার করুন cos A cos B half cos A B cos A B এবং সরলীকরণ করুন যদি তা হয় তাহলে এটি p 3 Vp I p cos হয়ে যাবে সুতরাং এইভাবে একটি সুষম থ্রি ফেজ সিস্টেমে মোট তাত্ক্ষণিক শক্তি ধ্রুবক যার মানে এটি সময় অপরিবর্তনীয় এটি সময়ের একটি ফাংশন নয় সুতরাং এটা সময় পরিবর্তন সুতরাং এটা সিস্টেম ধ্রুবক প্রতিটি পর্যায়ের তাত্ক্ষণিক শক্তির মতো এটি সময়ের সাথে পরিবর্তিত হয় না তাত্ক্ষণিক শক্তির জন্য প্রতিটি ফেজকে যা বলা হয় তা হল প্রতিটি ফেজের জন্য প্রতিটি যেমন করে সময় পড়ুন 1047 তিন ফেজের জন্য যদি এটি একসাথে করা হয় তবে এটি হবে 3 Vp I p cos θ তাই এটি সময় স্বাধীন এটি তিন ফেজ সিস্টেম ব্যবহার করে তিন ফেজের প্রধান সুবিধাগুলির মধ্যে একটি সুতরাং লোডটি একটি স্টার বা Δ স্টার বা Δ যাই হোক না কেন এই 3 Vp I p cos θ সত্য সুতরাং এটি থ্রি ফেজ সিস্টেম ব্যবহার করে পাওয়ার জেনারেট এবং ডিস্ট্রিবিউট করার একটি গুরুত্বপূর্ণ কারণ কারণ এটি হল পাওয়ার রেফার টাইম 1116 যাকে সময়ের থেকে স্বাধীন বলে সুতরাং এর মানে যেহেতু মোট তাত্ক্ষণিক শক্তি সময়ের থেকে স্বাধীন তাই Δ সংযুক্ত লোড বা স্টার সংযুক্ত লোডের জন্য প্রতি ফেজ P p এর গড় শক্তি হবে p3 কারণ এটি একটি সুষম সিস্টেম এটি একটি সুষম সিস্টেম অতএব P p তাহলে ফেজের শক্তি হবে p3 p হবে 3 Vp I p cos θ সুতরাং P p হবে Vp I p cos θ ফেজের জন্য এবং একইভাবে এবং ফেজ প্রতি রিঅ্যাকটিভ পাওয়ার হবে Q p Vp I p sin সুতরাং প্রতি ফেজে আপাত শক্তি হবে S p হবে Vp I p সুতরাং cos θ sin θ এর কোন গুণ হবে না কেবল Vp I p হবে সুতরাং প্রতি ফেজ কমপ্লেক্স পাওয়ার হবে P p jQ p Vp I p কনজুগেট এই জিনিসটি একক ফেজের জন্যও ব্যাখ্যা করা হয়েছে তাই অর্থ খুব সহজ সুতরাং মোট গড় শক্তি হবে তখন P a P b P c 3 P p সুতরাং এটি হবে 3 Vp I p cos কিন্তু এটি √ 3 VL I L cos θ লোড হিসাবে লেখা যেতে পারে একটি স্টার সংযুক্ত লোড লাইন বর্তমানের জন্য ফেজ কারেন্ট কবে অংকের সমাধান হবে এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে সুতরাং একটি স্টার সংযুক্ত লোডের জন্য লাইন পূর্ববর্তী লাইন কারেন্ট ফেজ কারেন্ট কিন্তু লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ হবে √ 3 গুণ ফেজ ভোল্টেজ মানে একটাই Refer Time 1246 আমি বলছি ধরুন এটা স্টার কানেক্টেড লোড ধরুন এটা স্টার কানেক্টেড লোড এটা স্টার কানেক্টেড লোড সুতরাং এই ক্ষেত্রে এটি আমার লাইন কারেন্ট এটি আমার লাইন কারেন্ট একই কারেন্ট এই ফেজে যাচ্ছে তাই এটি আমার ফেজ কারেন্ট সুতরাং লাইন বর্তমান ফেজ বর্তমান এইভাবে আমি বলছি এবং এই বিন্দু এই বিন্দু N এই বিন্দু N এবং এই কি কল এই আমার v a b এবং c সুতরাং আমার VAN আসলে এই আবার ছোট এন তৈরি করে বোঝার জন্য তাই এটি ছোট এন সুতরাং VAN এই বিন্দু এটি আমার ফেজ ভোল্টেজ কিন্তু কি কল কিন্তু লাইন যে Vp বলুন সব ভারসাম্যপূর্ণ তাই এটি VAN V bn VCN মাত্রা সুতরাং Vp VAN কিন্তু লাইন থেকে লাইন ভোল্টেজ হল এই সময় রেফার করুন 1343 এই এক তাই এটি আমার Vab সুতরাং Vab এর মাত্রা তারপর √ 3 টাইম ফেজ ভোল্টেজ যা √ 3 টাইম VAN কিন্তু VAN Vp তাই এটি হবে √ 3 বার Vp সুতরাং লাইন ভোল্টেজ √ 3 টাইম ফেজ ভোল্টেজ সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক সুতরাং একটি স্টার সংযুক্ত লোডের জন্য এই কারণেই এটিকে I L I p এবং VL অর্থাৎ এটি আসলে 3 Vp I p cos θ হিসাবে লেখা যেতে পারে এটিকে √ হিসাবে লেখা যেতে পারে 3 তারপর বন্ধনীতে লিখুন √ 3 কি কল Vp I p তারপর cos θ সুতরাং √ 3 থাকবে মানে √ 3 Vp লাইন ভোল্টেজ এটি VL এবং এটি I p I L কারণ ফেজ বর্তমান লাইন কারেন্ট রেফার টাইম 1439 স্টার স্টার সংযুক্ত লোড তারপর এটি হবে I L তারপর cos θ সুতরাং এই শব্দটি এভাবে লেখা হয়েছে তাই এটি √ 3 VL I L cos সুতরাং এটি একটি স্টার সংযুক্ত লোডের জন্য একইভাবে একটি Δ সংযুক্ত লোডের জন্য ঠিক বিপরীত সুতরাং আবার ব্যাখ্যা করার দরকার নেই একইভাবে এটি করতে পারেন লাইন কারেন্ট √ 3 টাইম ফেজ কারেন্ট কিন্তু VL Vp সময় রেফার করুন 1503 আমাকে এটি করতে দিন সুতরাং এটি আমার Δ সংযুক্ত লোড এটি আমার Δ সংযুক্ত লোড এবং এটি ফেজ এ ফেজ B ফেজ C ধরুন এটি a এটি b এটি c no Refer Time 1520 N পয়েন্ট এখানে জড়িত সুতরাং এটি ভারসাম্যপূর্ণ সুতরাং এই আমার তাই লাইন বর্তমান এবং মাত্রা অনুযায়ী এটি আমার ফেজ কারেন্ট সুতরাং এই হল আমার I p ম্যাগনিটিউড অনুযায়ী এবং সেই ক্ষেত্রে তাহলে এখানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ কী কল লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ উদাহরণস্বরূপ যদি এটি VAN হয় যা শুধুমাত্র এই একটি জুড়ে ভোল্টেজ হয় এটিও Δ সংযুক্ত লোড সুতরাং লাইন ভোল্টেজ V যাকে বলে এটি আমার Vab এটি আমার Vab মূলত এটিও ভোল্টেজ জুড়ে এটি ফেজ ভোল্টেজটি লাইন ভোল্টেজের মতোই সুতরাং এটি Vab Vp বলুন মাত্রা একইভাবে Vbc এর জন্য রেফার টাইম 1601 সবই হল Vp ফেজ ভোল্টেজ কিন্তু এখানে মান এখানে ফেজ কারেন্ট এখানে এবং এটি লাইন কারেন্ট সুতরাং লাইন কারেন্ট হবে √ 3 বার ফেজ কারেন্ট এটি আগেও দেখা গেছে সুতরাং অনুরূপ উপায় মানে Δ সংযুক্ত লোডের জন্যও অনুরূপ উপায় শুধু I L হওয়া উচিত √ 3 I p এবং VL হওয়া উচিত Vp লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সংখ্যাগত দৃষ্টিকোণ থেকে কি কল থেকে এটি মনে রাখতে হবে একইভাবে মোট প্রতিক্রিয়াশীল শক্তি হল Q √ 3 VL I L sin θ সুতরাং মোট জটিল শক্তি এটি তিন ফেজ হবে সুতরাং পাওয়ার ফেজ পাওয়ার হল P p jQ p তাই 3 দ্বারা গুণিত হয় সুতরাং 3 P p j Q p 3 P p jQ p এই এক P p jQ p লিখতে পারেন Vp I p কনজুগেট দেখেছেন তাই এটি 3 Vp হবে এবং I p হবে Vp Zp পুরো কনজুগেট তাই মানে 3 Vp Vp কনজুগেট Zp কনজুগেট সুতরাং Vp Vp কনজুগেট হবে Vp2 2 মাত্রা কারণ যদি Vp ধরুন যদি Vp Vp কোণ θ উদাহরণ স্বরূপ বলি তাহলে Vp conjugate হবে Vp angle θ সুতরাং এটিকে গুণ করলে এটি হবে Vp এবং Vp Vp 2 মাত্রা এবং এটি θ θ রেফার টাইম 1723 কোণ হবে 0 সুতরাং এটি শুধুমাত্র Vp 2 তাই এটি Vp 2 3 Vp 2 এবং এটি হল এই পুরো জিনিসটি কনজুগেট তাই Vp কনজুগেট এখানে বিভক্ত Zp কনজুগেট তাই এটি Zp কনজুগেট এবং Zp যাকে Zp কোণ θ বলে সুতরাং Zp Zp কোণ θ তারপর Zp কনজুগেট হবে Zp কোণ θ এটি হল মাত্রা মাঝে মাঝে আমি এভাবে লিখি Refer Time 1750 এটা বোধগম্য হয় বার না বসানোর চেয়ে Refer Time 1754 কিন্তু এটা হল ম্যাগনিচুড এই অ্যাঙ্গেল বোধগম্য সুতরাং এখন তাই প্রতি পর্বে প্রতিবন্ধকতা সুতরাং Zp Zphase Z y বা Zp এটি আসলে Zp Zp Z Δ সুতরাং এটি 3 Vp 2 Zp কনজুগেট সুতরাং এখন এখন লিখতে পারেন তারপর P jQ তাই P jQ √ 3 VL I VL I L কোণ θ লিখতে পারেন তারপর রেফার টাইম 1824 এটি তৈরি করলে এটি হবে √ 3 VL I L cos θ j √ 3 VL I L sin θ অতএব P √ 3 VL I L cos θ এবং Q √ 3 VL I L sin θ তাই এভাবেও লিখতে পারেন সুতরাং আরেকটি বিষয় হল যে এটি বিদ্যুৎ বিতরণের জন্য থ্রি ফেজ সিস্টেমের দ্বিতীয় প্রধান সুবিধা হল যে তিন ফেজ সিস্টেম কম পরিমাণে তার ব্যবহার করে সুতরাং তিন ফেজ সিস্টেম যা একই লাইন ভোল্টেজ VL এবং একই শোষিত শক্তি PL এর জন্য একক ফেজ সিস্টেমের চেয়ে কম পরিমাণে তারের ব্যবহার করে সুতরাং এই অন্য প্রধান সুবিধা কল কি এখন এটা কিভাবে হবে তুলনা করতে হবে উদাহরণস্বরূপ ধরুন এই ক্ষেত্রে তুলনা করুন এবং উভয় ক্ষেত্রেই ধরে নিবেন যে তারগুলি একক ফেজ বা তিন ফেজ উভয় ক্ষেত্রেই একই উপাদানে রয়েছে ধরে নিন যে তারগুলি একই উপাদানের তৈরি অতএব ধরুন যদি একটি সিঙ্গেল ফেজ সোর্স নেন এবং ধরুন এটি ইনকামিং পাথ এবং এটি রিটার্ন পাথ সুতরাং রেজিস্ট্যান্স হল R এবং R তাহলে এটি দুটি R হবে এবং এই লোড সংযুক্ত করা হয় আমাদের গণনার সুবিধার জন্য সহজ হিসাব ব্যাখ্যার খাতিরে এই লোডটি একটি সম্পূর্ণরূপে প্রতিরোধী লোড এটি একটি সম্পূর্ণরূপে প্রতিরোধী লোড যদি লোড বিশুদ্ধভাবে প্রতিরোধী হয় তার মানে হল এটি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড কারণ Z বলুন R j X যদি X 0 হয় তাহলে এটি সম্পূর্ণরূপে প্রতিরোধী লোড এবং লোড জুড়ে ভোল্টেজকে VL বলে যে লোড ভোল্টেজ লোড জুড়ে এই ভোল্টেজ হল VL সুতরাং এটি দুটি তারের একক ফেজ সিস্টেম এই আগত পথ এই প্রত্যাবর্তন পথ এবং এখানে R একই তারের রেজিস্ট্যান্স তাই এখানে R এবং একই দৈর্ঘ্য সুতরাং এটি চিত্র 22 এখন এখন এটি যদি তিন ফেজ সিস্টেমের জন্য একই জিনিস ধরে নেওয়া হয় যে তিন ফেজ সিস্টেম তাই প্রতিরোধ হল R R R তিনটি লাইন আছে ফেজ a b c এই দিকটি তিন ফেজ ব্যালেন্সড উৎস এবং এটি তিন ফেজ ব্যালেন্সড লোড ধরে নিচ্ছেন এটা প্রত্যেকের জন্য একটি তারা হোক বা Δ কোন ব্যাপার না একটি বিশুদ্ধ প্রতিরোধী লোড ধরে নিন তাই লোডের পাওয়ার ফ্যাক্টর হল এক এবং এখানেও কি কল ভোল্টেজ জুড়ে কি কল যে Vab যে এই পাশে Vab এই R কিছু ভোল্টেজ আছে Refer Time 2048 থাকবে কিন্তু সেই ফেজ জুড়ে রেফার টাইম 2050 এই লোড জুড়ে কোন কল লাইন থেকে লাইন ভোল্টেজ এটি VL কোণ 0 o এবং এটি বলা হয় b থেকে c এটি VL কোণ 120o যখন লিখছেন যে এটি তাত্ক্ষণিক পোলারিটি মানে আমার Vab VL কোণ 0 o এবং Vbc VL কোণ 120 o এটি এখানে যা লেখা আছে এটি একটি থেকে B তাই এটি মূলত লাইন এই লাইন এই লাইন তাই মূলত এটি Vab VL কোণ 0 Vbc কিন্তু যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে এটি আমার Ia তাই এখানে ভোল্টেজ ড্রপ হবে সুতরাং এই VL যাই হোক না কেন এটি একটি b থেকে সামান্য কম হবে সুতরাং যাইহোক তাই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে Vab বা Vbc কি কল তাদের মাত্রা ঠিক কি কলের সমান নয় রেফার টাইম 2150 কারণ এই R এ কিছু ভোল্টেজ ড্রপ থাকবে প্রতিরোধ কিন্তু যাই হোক এটি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই দেখাবে যে তিন ফেজ কি কলটি একক ফেজের চেয়ে কম উপাদান নেয় সুতরাং এখন দুটি তারের সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য যা এই চিত্র থেকে এটি চিত্র এটি হবে I L সহজভাবে VL PLVL তাই এটি একটি প্রতিরোধী লোড যদি শক্তি PL প্রতিরোধী লোড হয় তাহলে I L হবে PLবলুন VL তাই একে কি বলে এসি সিগন্যাল ফেজ সিস্টেম সুতরাং যদি VL কোণ 0ও নেওয়া হয় তবে এটি শুধুমাত্র VL হবে এবং এটি একটি প্রতিরোধক তাই কোন Q নেই তাই I L PLVL হওয়া উচিত তারপর পাওয়ার তারপর যাকে এই কারেন্ট বলা হয় তা হল I L তাহলে পাওয়ার লস হবে I L 2 2 R কারণ এখানে এটি R এখানে এটি R এটিকে প্রতিস্থাপন করলে PL 2 2 RVL পাবে যা করা হয়েছে যে এখানে কি করা হয়েছে সুতরাং 2 R PL 2 এটি হল সমীকরণ 1 এখন থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেমের জন্য I L হবে Ia ম্যাগনিটিউড Ib ম্যাগনিটিউড I c বলুন PL√ 3 VL কারণ এটি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড তাই √ 3 VL জেনে রাখুন যে সাধারণ √ 3 VL কারেন্টটি I L নিয়েছে কারণ একক পর্যায়ের জন্য I L নিয়েছে তাই এটি I L I L cos θ PL jQ L যে সূত্র PL সুতরাং এখন প্রশ্ন হল যে cos θ ইউনিটি কারণ এটি একটি রেজিসটিভ লোড অতএব v I L PL বিভক্ত √ 3 VL হবে সুতরাং এখন তিনটি তারে পাওয়ার লস হবে I L 2 3 R কারণ তিনটি লাইন আছে তাই 3 R সুতরাং এটি হবে 3 R PL 2 3 VL 2 সুতরাং 3 3 বাতিল হবে এটি হবে R VL 2 VL 2 সুতরাং এটি হল সমীকরণ 2 এখন সমীকরণ 1 সমীকরণ 2 ভাগ করলে আমরা পাবো 2 R R শুধু এটা করতে হবে এটা পেতে হবে এখন জেনে রাখুন যে R একই উপাদান ব্যবহার করুন যে তার উভয় ক্ষেত্রেই একই উপাদান দিয়ে তৈরি তাই R ক্যাপিটাল R যেটি প্রথম কেস যা একক ফেজ কেস lpi r 2 ধরে নিচ্ছি যে a একক ফেজের জন্য পরিবাহীর রেডিয়েশন হল R তাই এটি হবে lpi r 2 একইভাবে তিন পর্যায়ের ক্ষেত্রে R হবে rho l pi r 2 সুতরাং তারা একই উপাদান এবং একই দৈর্ঘ্যের তাই rho একই থাকবে এবং যাকে কল শুধুমাত্র ব্যাসার্ধের পার্থক্য হবে একক ফেজের জন্য বলুন এটি হল R এবং তিন ফেজের ব্যাসার্ধ হল R 2 R সুতরাং এটি R এই R হল R এখানে বিকল্প R বিকল্প এবং এই R এখানে বিকল্প যদি করতে এবং সরলীকরণ করা হয় তাহলে PLoss PLoss 2 r 2 r2 পাবে এটি সমীকরণ 3 যদি এখন যদি উভয়ই এখন কি কল করে যদি উভয়ই যদি একই শক্তি হ্রাস উভয় সিস্টেমের জন্য সহ্য করা হয় যা PLoss PLoss যদি তা করেন তার মানে যদি তা করেন PLoss PLoss সমীকরণ তাহলে এটি হয়ে যাবে r 2 2 r 2 তার মানে আমার r 2 r 2 2 এটি হল সমীকরণ 4 এখন তিন ফেজের জন্য উপাদান দ্বারা একক ফেজের জন্য যে উপাদান এটি হল আয়তন সুতরাং কন্ডাকটর তারা কন্ডাকটরকে উপস্থাপন করা যেতে পারে যেটি সিলিন্ডার দ্বারা উপস্থাপিত একটি দীর্ঘ তার সুতরাং যদি দৈর্ঘ্য l হয় এবং একক ফেজের ক্ষেত্রে যদি r ব্যাসার্ধ হয় তাহলে pi r 2 l সুতরাং এটিকে ভলিউম বলা হয় এটি সিলিন্ডার হিসাবে নিচ্ছে কারণ ক্রস বিভাগটি বৃত্তাকার তিন ফেজের ক্ষেত্রে উপাদান দ্বারা বিভক্ত এটি একটি দুই তারের সিস্টেম সুতরাং 2 pi r 2 l যা একক ফেজের ক্ষেত্রে এটি হল আয়তন এবং তিন ফেজ ক্ষেত্রে উপাদান জন্য এটি একটি তিন তারের সুতরাং 3 pi r 2 l এটি হল আয়তন সুতরাং যদি এটি সরলীকরণ করা হয় তাহলে pi pi বাতিল হবে l l বাতিল হবে এটি হবে 23 r 2 r 2 সুতরাং r 2 r 2 2 তাই এটি হবে 4 3 1333 মানে একক ফেজ তারের জন্য উপাদান যা আয়তন আসলে 1333 তিন ফেজের জন্য উপাদান তারপর যদি একই শক্তি ক্ষতির জন্য একক ফেজ একই পাওয়ার লসের জন্য কন্ডাকটরের ভলিউম থ্রি ফেজ থেকে 333 শতাংশ বেশি তাই থ্রি ফেজ থ্রি ওয়্যার কল সুবিধাজনক সুতরাং এই ধারণা সুতরাং এখন একটি উদাহরণ নিন আমি উদাহরণ হিসাবে বলতে চাচ্ছি উদাহরণ 2 দেখুন একই উদাহরণ 2 দেখুন উৎসে এবং লোডে মোট গড় শক্তি প্রতিক্রিয়াশীল শক্তি এবং জটিল শক্তি নির্ধারণ করতে হবে সুতরাং যদি আমি বলতে চাইছি যে আমি উদাহরণ 2 এ যাচ্ছি না তবে কেবল সেই উদাহরণ 2 এ ফিরে যেতে হবে সুতরাং এই ক্ষেত্রে যা ঘটেছে সিস্টেমটি ভারসাম্যপূর্ণ এবং এটি একক ফেজ বিবেচনা করা যথেষ্ট সুতরাং সিস্টেম সুষম তাই একক ফেজ বিশ্লেষণ যথেষ্ট সুতরাং ফেজ a এর জন্য ফেজ ভোল্টেজ VAN 110 কোণে এটি দেওয়া হয়েছে এবং এই I p ফেজ কারেন্টও লাইন কারেন্ট এছাড়াও 681 কোণ গণনা করেছে 218 এই সব জিনিস গণনা আছে এখন উৎসে সুতরাং S s অর্থাৎ S প্রত্যয় s ছোট s মানে উৎস 3 Vp I p কনজুগেট কারণ থ্রি ফেজ সিস্টেম Vp I p কনজুগেট 3 সুতরাং যদি তা করা হয় এটি আমার Vp এবং এই আমি p কনজুগেট I p হল 681 তাই I p কনজুগেট হবে 681 কোণ 218 o সুতরাং এটি 3 Vp I p কনজুগেট হবে 2087 j 8346 ভোল্ট অ্যাম্পিয়ার লোড কখন বানাচ্ছি এটা আমার ওয়াট এটা আসলে Refer Time 2839 watt আর এটা আমার var সুতরাং মূলত এই ফর্মে করার সময় watt var এটি একটি ভোল্ট অ্যাম্পিয়ার হতে পারে উদাহরণস্বরূপ ধরুন যদি P বলুন 30 ওয়াট এবং Q 20 var লিখুন তবে এটি ঠিক আছে কিন্তু P jQ 30 j 20 এই ফর্মে লিখলে এটি ভোল্ট অ্যাম্পিয়ার হবে তাই এটি একসাথে যখন এটি আকারে লিখি তখন আমি P jQ ফর্ম বলতে চাচ্ছি এটি ভোল্ট অ্যাম্পিয়ার হবে কিন্তু এটি একটি ওয়াট এবং এটি var কারণ যদি এর মাত্রা ধরা হয় তবে এটি ভোল্ট অ্যাম্পিয়ার হবে তাই VA লিখুন সুতরাং এই ক্ষেত্রে সরবরাহ করা আসল শক্তি হল দুটি 2087 ওয়াট এবং প্রতিক্রিয়াশীল শক্তি হল 8346 var এখন দেখুন উদাহরণ 2 এটি খুব সহজ ডেটা সবকিছু দেওয়া আছে সুতরাং লোডে জটিল শক্তি শোষণ হয় সুতরাং S লোড 3 I p 2 Zp যদি এটি একটি সুষম সিস্টেম হয় তাহলে I p 2 Zp প্রতি ফেজ 3 সুতরাং এই লিখতে পারেন সুতরাং Zp দেওয়া হয়েছে 10 j 8 Ω অর্থাৎ 1281 কোণ 3866o অতএব এটি 3 ছয় পয়েন্ট বর্তমান মাত্রা হল 681 তাই 3 681 2 10 j 8 সুতরাং এটি ভোল্ট অ্যাম্পিয়ার সুতরাং এটি লিখতে পারে S লোড 1398 j 1113 ভোল্ট অ্যাম্পিয়ার সুতরাং এই ক্ষেত্রে শোষিত প্রকৃত শক্তি হল 1392 ওয়াট এবং প্রতিক্রিয়াশীল শক্তি হল 1113 Var আর টোটাল তৈরি করলে তা হবে ভোল্ট অ্যাম্পিয়ার এই ওয়াট এই Var সুতরাং দুটি জটিল শক্তির মধ্যে পার্থক্য হল শক্তি শোষিত লাইন ইম্পিডেন্স যা পাওয়ার লস সুতরাং পাওয়ার শোষিত লাইন হল এটি 3 বর্তমান 2 মাত্রা 681 2 এবং লাইন ইম্পিডেন্স 5 j 2 তাই এটি 6956 j 2783 আসছে সুতরাং যখন এটি হয় মাইনাস মানে রেফার টাইম 3046 এটি ক্যাপাসিটিভ এটি ক্যাপাসিটিভ রেফার টাইম 3048 যাকে ইম্পিডেন্স বলে ক্যাপাসিটিভ সুতরাং লাইন দ্বারা শোষিত এই আসল শক্তি হল 6956 ওয়াট যার মানে এটি এবং রেখা দ্বারা শোষিত প্রতিক্রিয়াশীল শক্তি হল 2783 var এখন এর পরের আনব্যলেন্সড থ্রি ফেজ সিস্টেম মাত্র এক বা দুই বা মাত্র আধা পৃষ্ঠার কথা বলব ধরুন এই লোড ধরুন কোণগুলি অনেকগুলি জিনিস Z a Z b Z c এটি ভিন্ন হতে পারে Refer Time 3116 মাত্রা ভিন্ন হতে পারে কোণ ভিন্ন হতে পারে একইভাবে ভোল্টেজ Vab V c c a এই সমস্ত জিনিস ভিন্ন হতে পারে আমি বলতে চাইছি যদি একটি সামান্য ভিন্ন হয় তাহলে এটি ভারসাম্যহীন সিস্টেম সুতরাং ভারসাম্যহীন সিস্টেমের ক্ষেত্রে Ia এখানে কারেন্ট বলুন এই কারেন্টকে এই কারেন্ট বলে এটিকে আইএ কারেন্ট তাই এই কারেন্ট হল Ia সুতরাং এটি এই পর্যায়ে যাচ্ছে Ia একইভাবে এই জিনিসটির জন্য Ib এবং একইভাবে এখানে এটি হল I c এবং এটি হল সেই নিরপেক্ষ বিন্দু N এবং এটি হল Z a Z b Z c এবং এই ফেজ ভোল্টেজ VAN V BN এবং VCN সুতরাং ভারসাম্যহীন সিস্টেম ফেজ ভোল্টেজও ভারসাম্যহীন হতে পারে সুতরাং Ia VAN Z A Ib V BN Z B এবং এটি স্টার সংযুক্ত লোড এবং এটি স্টার সংযুক্ত লোড সুতরাং আমি c VCNZ C এখন এখানে KCL প্রয়োগ করলে তা হবে i n Ia Ib i c 0 অর্থাৎ আমার i n Ia Ib i c এটিই Refer Time 3222 এখানে লেখা এটিকে পিছনের দিকে তুলুন তাহলে এটি এই জিনিসটি হবে Ia Ib I c এর এবং সেই ক্ষেত্রে যদি এটি আনব্যালেন্সড হয় তাহলে আমি বলতে চাইছি সময় রেফার করুন 3232 সুতরাং আমাকে এটি পরিষ্কার করা যাক যাতে তো এটি একটি আনব্যালেন্সড সিস্টেমের ধারণা